শেষ বক্তৃতাটিতে আমরা মাইক্রো অর্গানিজম সম্পর্কে আলোচনা করেছিলাম এর জন্য আমাদের একটি কাহিনীসূত্র ছিল আমরা দেখেছি একটি অস্ত্রোপচারের আগে কেন যন্ত্রগুলি জীবাণুমুক্ত করা হয় এবং আমরা কয়েকটি প্রশ্ন করেছিলাম এবং ব্যাকটিরিয়া নিয়ে আলোচনা করেছি যা সংক্রমণের কারণ হতে পারে পৃথিবীতে অনেক বিভিন্ন ব্যাকটিরিয়া রয়েছে জীবনে এত বড় এবং অন্যান্য জাতগুলির থেকে মৌলিকভাবে পৃথক যে আমরা এটিকে একটি ডোমেন বলি আমরা বলেছিলাম জীবনে তিনটি ডোমেন রয়েছে ব্যাকটিরিয়া আর্চিয়া এবং ইউক্যারিয়া যা কিছু মৌলিক উপায়ে আলাদা এবং এগুলিকে ডোমেন বলা হয় একটি ডোমেনে অনেক শ্রেণীবিভাগ রয়েছে একটি শ্রেণিবিভাগে অনেক ফাইলা রয়েছে একটি ফিলামে অনেক শ্রেণী রয়েছে একটি শ্রেণীতে অনেকগুলি ক্রম রয়েছে এবং একটি ক্রমে অনেক পরিবার রয়েছে এবং একটি পরিবারে অনেক জেনাস রয়েছে এবং একটি জেনাসে অনেক প্রজাতি রয়েছে এটি হল শ্রেণীবিন্যাস যেমনটি বলা হয় বা জীবকে যেভাবে শ্রেণিবদ্ধ করা হয়েছে যাতে কোনও বিভ্রান্তি না ঘটে আশাকরি আপনি এখানে ভিডিওগুলি দেখেছেন আমরা উল্লেখ করেছি যে আপনি এর মধ্যে কিছু জৈবিকপদ উপেক্ষা করতে পারেন তারা কেবল সত্তা আপনি যা করতে পারেন তা হল সেগুলি আসলে কী তা না জেনে এক ধরণের অভ্যস্ত হতে পারেন এই কোর্সের অংশ হিসাবে আমরা বেশিরভাগ গুরুত্বপূর্ণ জিনিসগুলি জানব আপনাকে সে সম্পর্কে চিন্তা করতে হবে না এই পর্যায়ে আরএনএ ডিএনএ ইত্যাদির মতো পদগুলিকে আপনি উপেক্ষা করতে পারেন এবং এটি দেখতে পারেন এই ভিডিওটির দুই তৃতীয়াংশ দেখুন এটি মনে রাখার জন্য আমি স্মৃতিসহায়কের কথা বলেছিলাম কোয়ালাস পছন্দ করে আমি বলেছিলাম পনির বা ফল ভিডিওটি সাধারণভাবে চকোলেট বা ফল বলছে বলে আমি মনে করি মনে রাখার জন্য এটি একটি স্মৃতিসহায়ক তারপরে আমরা বলেছিলাম যে জীবন কোষ দ্বারা গঠিত একক কোষ যেমন আর্চিয়া ব্যাকটিরিয়া এবং ইউক্যারিয়ার কিছু অংশ যা প্রোটিস্ট নামে পরিচিত বা তারা একাধিক কোষ যেমন ছত্রাক প্রাণী উদ্ভিদ দ্বারা গঠিত হতে পারে আমি বলেছিলাম মানুষ প্রায় 1014 কোষ দ্বারা গঠিত মূলত দুধরণের কোষ রয়েছে প্র্যাকেরিওট নিউক্লিয়াসের আগে এবং প্রকৃত নিউক্লিয়াস সহ ইউক্যারিওট আমরা দেখেছি তারা দেখতে কেমন তাদের আকার ইত্যাদি এবং আমরা আরও বলেছি যে কোষ হল জীবনের মৌলিক কার্যকরী একক আমরা যদি এটি বুঝতে পারি তবে আমরা সম্ভবত জীবনটি বুঝতে পেরেছি এবং আমরা এর কাছাকাছি নেই তারপরে আমরা জীব সম্পর্কে আলোচনা করেছি এবং আমি আপনাকে বলেছিলাম কীভাবে কোনও ল্যাবকে জীবাণুমুক্ত করা হয় কীভাবে এটি অপারেশন থিয়েটার এবং হাসপাতাল জীবাণুমুক্ত করতে ব্যবহৃত হতে পারে অপারেশন থিয়েটার এবং যন্ত্রপাতি নির্বীজন করার আরও নিরাপদ উপায়ও রয়েছে তারপরে আমরা বায়োরিয়েক্টরের কথা বললাম বায়োরিয়েক্টর হল উৎপাদন পাত্র প্রকৃতপক্ষে একটি বায়োরিয়েক্টর একটি যে কোনও পাত্র যাতে বায়োপ্রডাক্টস তৈরি করা হয় আমাদের বলার মত ব্যবহার্য অনেক বায়োপ্রডাক্টস রয়েছে এবং আরও অনেকগুলি সম্ভাব্য বায়োপ্রডাক্টস বিকাশিত তৈরি হচ্ছে আমি আপনাকে একটি একক ব্যবহার্য বায়োরিয়েক্টরের জন্য একটি ভিডিও এবং একটি বৃহৎ বায়োরিয়েক্টরের জন্য একটি চিত্র ছবির লিঙ্ক দিয়েছিলাম বায়োরিয়েক্টরগুলি তাদের প্রয়োগের উপর নির্ভর করে খুব বড় হতে পারে তারপরে আমি আপনাকে একটি বায়োপ্রসেস বলেছিলাম যা আসলে বায়োপ্রডাক্টস উৎপাদন করতে ব্যবহৃত হয় বায়োরিয়েক্টর এটির একটি গুরুত্বপূর্ণ বিষয় তারপরে আমরা বলেছিলাম যে কোষগুলি একটি বায়োরিয়্যাক্টরে বিভক্ত হয় এটি আমাদের দ্বিতীয় গল্প কাহিনী হতে চলেছে আমাদের প্রথম গল্পটি সংক্রমণের বিষয়ে ছিল আমরা শিখেছি যে জীবগুলি সংক্রমণ ঘটায় এবং সেখানে কী কী জীব রয়েছে সেগুলি কীভাবে শ্রেণিবদ্ধ করা হয় ইত্যাদি তাই আমাদের দ্বিতীয় গল্পটি কাহিনীটি বায়োরিয়াক্টরের মধ্যে বিভাজন দিয়ে শুরু হয় এই শিয়ার শব্দটি নিজে নতুন হতে পারে এমনকি ইঞ্জিনিয়ারদের কাছেও যারা ছাত্র এমনকি ইঞ্জিনিয়ার ছাত্রদের কাছেও শিয়ার শব্দটি নতুন মনে হতে পারে আপনি যদি ইঞ্জিনিয়ারিংয়ের একটি ডিগ্রি করে থাকেন তবে আপনি শিয়ার কি বা সম্পর্কিত ক্ষেত্রগুলি জানতে পারেন আসুন একেবারে ভিত্তি থেকে শুরু করা যাক তারপরে আমি আপনাকে বলব শিয়ার কী সেভাবে আমরা সবাই একই জায়গায় আছি আসুন 'chapati dough' বলটি বিবেচনা করি আপনার হাতের তালুর মাঝে চাপাতির ময়দা রাখুন হাতের তালু বিপরীত দিকে রাখুন আমি মনে করি যে আমি এখানে বিভিন্ন ধরণের পদক্ষেপ দিয়েছি এই তালুগুলি সামান্য বিশ্রাম দিন এবং বিপরীত দিকে সরান আপনি যখন এটি করেন বলটির কি হয় বল বিকৃত হয় আমাদের হাতের তালু যখন বিপরীত দিকে অগ্রসর হয় তখন শিয়ার ফোর্সের দ্বারা বলটি বিকৃত হয় বলটি বিকৃত হয় যখন যাকে বলে শিয়ার ফোর্স তা তলদেশে প্রযুক্ত হয় এগুলি তালু দ্বারা প্রযুক্ত হয় যখন তাদের বিপরীত দিকে প্রসারিত করা হয় অন্য কথায় যদি আপনার পদার্থবিদ্যায় কিছু পটভূমি থাকে তাহলে আপনি এটি কিছুটা সহজে বুঝতে পারবেন যখন দুটি হাতে তালুর মধ্যে ময়দার বল থাকা অবস্থায় একটি আপেক্ষিক গতিবেগ থাকে তখন এটি শিয়ার স্ট্রেস বা শিয়ার এফেক্ট সৃষ্টি করে আপনি যেভাবে বলতে পারেন সুতরাং শিয়ার উত্থানের জন্য এটি প্রয়োজন যে এখানে একটি আপেক্ষিক গতি থাকতে হবে যার অর্থ এই ক্ষেত্রে ময়দার বলের এক অংশ উপরের অংশটি একটি গতিবেগ অনুভব করা দরকার যা বলের অন্য প্রান্তের চেয়ে আলাদা এবং তাই উভয় প্রান্তের মধ্যে একটি আপেক্ষিক গতিবেগ থাকবে যদি এটি ঘটে থাকে তবে সেখানে একটি শিয়ার ফোর্স রয়েছে যা ময়দার বল অনুভব করছে বায়োরিয়েক্টরের মত একটি তরল পরিবেশে বায়োরিয়েক্টর এমন একটি পাত্র যেখানে কোষ দ্বারা বায়োপ্রডাক্টস তৈরি হয় সাধারণত পাত্রটি আলোড়িত করা হয় কোষগুলিকে দ্রবণে রাখার জন্য এটি বিভিন্ন উপায়ে চালানো যেতে পারে আসুন আমরা এতে প্রবেশ না করি যদি এটি আলোড়িত হয় তবে সেখানে প্রচুর গতিবেগ হবে বিভিন্ন দিকে গতি হবে বায়োরিয়েক্টরে তরল কণার বিভিন্ন গতিবেগ হবে প্রচুর পরিমাণে শিয়ার ফোর্সগুলি অবস্থান করার জন্য এমন পরিবেশটি অত্যন্ত জরুরী বায়োরিয়েক্টরের মতো একটি তরল পরিবেশে আপেক্ষিক গতি বা গতিবেগের গ্রেডিয়েন্ট প্রচুর পরিমাণে উপস্থিত রয়েছে যা কোষগুলিতে শিয়ার এফেক্ট তৈরি করতে পারে এখন একটি ময়দা বলের পরিবর্তে আসুন তালু দুটির মাঝে একই আকারের একটি ইস্পাত বল বিবেচনা করি যখন আমরা তালু বিপরীত দিকে সরাই তখন স্টিল বলের কী হয় বিশেষ কিছু হয় না তাই না অন্য কথায় এটি বিকৃত হয় না কারণ স্টিল বলের মাইক্রোস্কোপিক কাঠামো ময়দা বলের থেকে অনেক আলাদা আপনারা সকলেই তা জানেন ময়দা এমন কিছু দিয়ে তৈরি যা সম্ভবত আপনি এই কোর্সের অংশ হিসাবে অনুমান করতে সক্ষম হবেন এবং ইস্পাত বলটি ইস্পাত দিয়ে তৈরি এটি ইস্পাত অণু বা লোহা এবং অন্যান্য সংমিশ্রণ স্টিলের মাইক্রোস্কোপিক কাঠামোটি ময়দা বলের থেকে খুব আলাদা এবং তালুকে কেবল বিপরীত দিকে চালিত করে শিয়ার ফোর্স যা কেউ প্রয়োগ করতে পারে তার সাহায্যে স্টিল বলের কিছুই হয় না তাই মাইক্রোস্কোপিক বা সাব মাইক্রোস্কোপিক উপাদানগুলি জানা গুরুত্বপূর্ণ কারণ তারা বিভিন্ন উপকরণের বৈশিষ্ট্যের নির্ধারক বিভিন্ন পটভূমির সাথে আপনারা সবাই পরিচিত হবেন আপনারা সকলেই এই ধারণার সাথে পরিচিত হবেন যে এটি একটি মাইক্রোস্কোপিক কাঠামো বা একটি সাব মাইক্রোস্কোপিক কাঠামো উপাদান এবং তাদের বৈশিষ্ট্য যা সামগ্রিকভাবে বস্তুটির বৈশিষ্ট্য নির্ধারণ করে এখন আমাদের প্রশ্ন করা যাক কোষগুলিতে শিয়ার দ্বারা কী প্রভাবিত হয় আসুন আমরা বলি যে আমরা কোষ সম্পর্কে কিছুই জানি না আমরা বিভিন্ন পদ নিয়ে কথা বলছি আমি নিশ্চিত এমনকি ডঃ মধুলিকা দীক্ষিতের অন্যান্য বক্তৃতাগুলিতেও তিনি প্রচুর পদ উল্লেখ করেছেন আমরা সমস্ত প্রয়োজনীয় বিষয়গুলি ব্যাখ্যা করব এই কোর্সের অংশ হিসাবে বিভিন্ন সময়ে আপনাকে সে সম্পর্কে চিন্তা করতে হবে না তাহলে কোষে শিয়ার দ্বারা কী প্রভাবিত হয় প্রথম অনুমানটি হবে খাম যা কোষগুলিকে আচ্ছাদন করে এটি খুব যুক্তিযুক্ত অনুমান তাহলে কোষের খামটি কী ধারণ করে কোষের খামে যা কোষ প্রাচীর এবং কোষ পর্দা বলা হয় তা থাকতে পারে মনে রাখবেন এই দুটি আলাদা জিনিস একটিকে কোষ প্রাচীর বলা হয় অন্যটিকে কোষ পর্দা বলা হয় এরা দুজনেই কোষটিকে আচ্ছাদন দেয় কোষ প্রাচীর এবং কোষ পর্দা উভয় কিছু ব্যাকটিরিয়ায় উদ্ভিদ কোষে পাওয়া যায় বা কোষ প্রাচীর সম্পূর্ণ অনুপস্থিত থাকতে পারে কেবলমাত্র কোষ পর্দা কোষকে তার চারপাশ থেকে পৃথক করে এবং এটি আমাদের সমস্ত কোষের ক্ষেত্রে হয় সমস্ত প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না তাদের কেবল একটি কোষ পর্দা থাকে এবং এটিই পরিবেশের সংস্পর্শে আসে সাধারণ কোষ প্রাচীর প্রায় 20 ন্যানোমিটার পুরু আপনি আকার কল্পনা করতে পারেন মিটার তারপরে সেন্টিমিটারটি 10 2 মিটার মিলিমিটারটি 10 3 মাইক্রো 10 6 ন্যানো 10 9 এটি 20 ন্যানোমিটার পুরু অনমনীয় এবং তাই কোষের কাঠামো যেমন অখণ্ডতা অনমনীয়তা আকৃতি ইত্যাদি বজায় রাখতে অবদান রাখে এটি সাধারণত কোনও কোষ প্রাচীর যা করে তা আপনি এখানে এই নির্দিষ্ট লিঙ্কটি দেখতে পারেন যাইহোক আমি মনে করি আপনাকে বিভিন্ন লিঙ্কগুলি দেখানোর এটাই সঠিক সময় আমি একটি পিডিএফ ফাইলের উল্লেখ করেছি যেখানে এই লিঙ্কগুলিতে ক্লিক করা যেতে পারে আমি মনে করি নিয়ন্ত্রণ এবং একটি ক্লিক আপনাকে সেখানে নিয়ে যাবে আমাকে সেই ফাইলটি দেখাতে দিন আমি মনে করি এটি আপনাকে দেখানোর উপযুক্ত সময় এটি আপনার সংস্থানগুলির অংশ হিসাবে উপলব্ধ হবে আমি মনে করি এটি নীচে বা উপরে উপলব্ধ সেখানে একটি লিঙ্ক ভিডিওটির ডানদিকে একটি বোতাম রয়েছে আপনি যদি এটি ক্লিক করেন তবে এটি আপনাকে এই ফাইলটিতে নিয়ে যাবে সুতরাং এগুলি উৎস যার মধ্যে অনেকগুলি প্রয়োজনীয় এবং কিছু ঐচ্ছিক আমি এটি ঐচ্ছিক না বলে প্রয়োজনীয় বলব কোর্সটি আরো ভালো উপলব্ধি করার জন্য যেমন উল্লেখ করেছি আমরা এই ভিডিওগুলি এখানে দেখতে পারি না তাই আমরা আপনাকে লিঙ্কগুলি দিয়েছি যাতে আপনি সেগুলি একবার দেখে নিতে পারেন ভিডিওগুলি তাদের প্রাসঙ্গিক মান শেখানোর মানের জন্য বেছে নেওয়া হয়েছে আইআইটি মাদ্রাজ এবং এই কোর্সের প্রশিক্ষকগণ মাধুলিকা এবং আমি উভয়ই ভিডিওতে প্রকাশিত অন্যান্য মতামত বা ভিডিওগুলিতে প্রদর্শিত পণ্যগুলি সমর্থন নাও করতে পারি এগুলির কয়েকটি খুব সুন্দর ভিডিও যা তাদের পণ্য বিক্রয় করার জন্য সংস্থাগুলি তৈরি করেছে তবে আমরা পণ্যগুলি সমর্থন করি না আমরা মিমিক্রির মাধ্যমে ডিজাইন করা এই সমস্ত ভিডিও দেখেছি আমি দ্বিতীয়টির উল্লেখ করিনি তবে এটি অবশ্যই দেখুন এটি বিজ্ঞান ম্যাগাজিন থেকে নেওয়া একটি আরশোলা ভিত্তিক রোবট সম্পর্কিত একটি খুব সুন্দর সংক্ষিপ্ত ভিডিও এটি প্রবর্তক বক্তৃতায় রয়েছে এগুলি ছিল বিভিন্ন বায়োমিমিক্রি বক্তৃতা এবং তারপরে কৃত্রিম রেটিনা বক্তৃতা মস্তিষ্ক কম্পিউটার ইন্টারফেস বক্তৃতা তারপরে জীবনের তিনটি ডোমেন জৈবিক শ্রেণিবিন্যাস একক ব্যবহার্য বায়োরিয়ক্টর এই তিনটি ভিডিও এবং বৃহত বায়োরিয়ক্টর ছিল এটি একটি চিত্র এবং কোষ প্রাচীরটি হল এগারো নম্বর যা আমরা এই মুহুর্তে আলোচনা করছি আপনি যদি এটিতে ক্লিক করেন তবে আপনি দেখতে পাবেন এমন একটি চিত্র পাবেন আমাদের ফিরে আসা যাক কোষ প্রাচীরটি প্রধানত দুধরণের অণু দিয়ে তৈরি যা 'পেপটিডোগ্লিকান' এবং 'টিকইক অ্যাসিড' নামে পরিচিত এগুলি শব্দ আমি এর আশেপাশেই আলোচনা করতে যাচ্ছি এখন শব্দগুলি নিয়ে চিন্তা করবেন না যদি এটি যথেষ্ট গুরুত্বপূর্ণ হয় তবে আমরা দেখব এটা কি যদি তা না হয় তবে শব্দগুলি কেবল শুনে রাখুন যাতে আপনি পরে শব্দগুলি শুনলে অন্তত অস্পষ্টভাবেও মনে করতে পারবেন যে আমি এ জাতীয় কিছু কোথাও শুনেছি এটাই যথেষ্ট যদি এটি যথেষ্ট গুরুত্বপূর্ণ হয় তবে আপনি এটি বারবার দেখতে পাবেন এবং আপনি এটি শনাক্ত করতে পারবেন প্লাজমা পর্দা এর আগে আমরা কোষ প্রাচীরের কথা বলেছি এখন আসুন কোষ পর্দা বা প্লাজমা পর্দার কথা বলি এটি খুব আকর্ষণীয় অণুবীক্ষণিক অর্থে কোষ পর্দাটি দেখতে কেমন এটি দেখতে খানিকটা এরকম এটি একটি দ্বি মাত্রিক কাঠামো এটি কোনও ঘনকের মত দেখাচ্ছে এটি একটি কোষ আপনি এই কোষের একটি ছোট্ট অংশ নিন এটি দেখতে এরকম মনে হয় আপনি যদি এটি সমস্ত দিকে প্রসারিত করেন এবং ধরে নেন যে এটি কোনও ধরণের একটি গোলাকার বা ডিম্বাকৃতি ধারণ করেছে তাহলে আপনি বুঝতে পারবেন কীভাবে এটি কোষের কাঠামোর সাথে মানিয়ে নেয় যেমনটি আপনি দেখতে পাচ্ছেন কোষ পর্দা দুটি স্তরের সমন্বয়ে গঠিত প্রথম স্তরটি এখানে এই বৃত্তটি এবং এর মধ্যে কয়েকটি রেখা দ্বিতীয় স্তরটি এই বৃত্ত এবং বিপরীত দিকে অন্য রেখাগুলি অন্য কথায় এখানে দুটি স্তর আছে এখানে এই বলের প্রকৃতি রেখাগুলির প্রকৃতি থেকে খুব আলাদা এছাড়া আরও কয়েকটি জিনিস রয়েছে এখানে এই সবুজ জিনিসগুলি দেখানো হয়েছে এবং এই নীল জিনিসগুলি দেখানো হয়েছে আমরা এতে ফিরে আসব সবুজ জিনিসগুলি আসলে প্রোটিন প্রোটিন কী তা আমরা দেখবো যদিও আমরা কয়েকটি শব্দ বেশ কয়েকবার শুনেছি এই প্রোটিনগুলি কী তা আমরা দেখব এগুলি কার্বোহাইড্রেট যা এটির উপর আটকে রয়েছে সেগুলি কী তা আমরা দেখব আসুন আমরা এই দ্বি স্তরটির ওপর মনোনিবেশ করি আপনি যদি একটি অণু নেন যার একটি দ্বি স্তর আছে এটির এই গোলাকার মাথা এবং একটি নির্দিষ্ট লেজ রয়েছে স্যাঞ্জার এবং নিকোলসন কোষ পর্দার কাঠামোকে এক ধরণের 'fluid mosaic' হিসাবে বর্ণনা করেছিলেন মোজাইক কেবল এই জিনিসগুলি একসাথে রাখে সুতরাং এটি একটি মোজাইক যাকে বলা হয় লিপিড এই অণুগুলি যা আমরা এখানে এত বর্ণনা করছি এগুলিকে লিপিড বলা হয় এবং সেখানে প্রোটিন রয়েছে এবং অন্যান্য জিনিসও থাকতে পারে তাই স্যাঞ্জার এবং নিকোলসন এই কাঠামোটিকে লিপিডের তরল মোজাইক হিসাবে বর্ণনা করেছিলেন এবং প্রোটিনগুলি এখানে দেখা যায় এখনকার জন্য এটি যথেষ্ট এটিই একটি কোষ পর্দা অতএব শিয়ার খুব সহজেই পর্দাটি ছিঁড়ে ফেলতে পারে কারণ তারা সবাই ভাসমান আপনি যদি যথেষ্ট পৃষ্ঠ বল সরবরাহ করেন শিয়ার এই লিপিডগুলি ছিন্ন করবে আমি উল্লেখ করেছি যে কিছু কোষ যেমন স্তন্যপায়ী প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না এবং কোষ পর্দা সরাসরি পরিবেশের সংস্পর্শে আসে তাই তারা অনেক বেশী শিয়ার সংবেদনশীল অন্য কোষের তুলনায় যাদের একটি কোষ প্রাচীর রয়েছে তাই স্তন্যপায়ী কোষগুলি বায়োরিয়ক্টরে উচ্চ মানের পণ্য যেমন মনোক্লোনাল অ্যান্টিবডিগুলি উৎপাদনের জন্য ব্যবহৃত হয় যা ক্যান্সার চিকিৎসার কাজে লাগে যখন এই কোষগুলি বায়োরিয়েক্টরে এগুলি উৎপাদনের জন্য ব্যবহৃত হয় তারা সরাসরি বিভিন্ন চাপের মুখোমুখি হয় কারণ বায়োরিয়েক্টরটির গতিশীলতা গ্রেডিয়েন্টের কারণে এবং শিয়ার স্ট্রেস কোষগুলিকে পৃথক করে দিতে পারে তাহলে এগুলি কি আসুন এই অণুর প্রকৃতিটি দেখি এটি অণুর একটি গুরুত্বপূর্ণ শ্রেণি সংজ্ঞা খুব অস্পষ্ট এবং এটিই সর্বোত্তম যা আমরা পেতে পারি আসুন জীববিজ্ঞানের এই অস্পষ্ট সংজ্ঞা দিয়ে শুরু করা যাক 'লিপিড' জলে অদ্রাব্য যা ক্লোরোফর্মের মতো জৈব দ্রাবকগুলিতে খুব দ্রাব্য আমি জানি এটি অস্পষ্ট তবে আসুন আমরা এতে সীমিত থাকি এটিই হল একটি লিপিড জীবনে বিদ্যমান মৌলিক বায়োমোলিকুলের চারটি প্রধান শ্রেণীর মধ্যে এটি একটি উদাহরণস্বরূপ আসুন আমরা এখানে এই অণু নিই এটি একটি তিন কার্বন অণু আপনি যদি কিছুটা রসায়ন জানেন তবে আপনি জানতেন যে এটি গ্লিসারল এটি হলুদ বা কিছুটা হলুদ বর্ণের ছায়ায় প্রদর্শিত হয়েছে এর এখানে তিনটি OH গ্রুপ আছে এখানে তিনটি কার্বন আছে এই OH গ্রুপের একটিতে COOH সহ একটি দীর্ঘ কার্বন শৃংখল সংযুক্ত হয় এটি যুক্ত হয়ে গেলে H2O বেরিয়ে যায় এবং এই C যুক্ত হয় O এর সাথে তাই আপনার একটি CO থাকে অন্যদিকে লিপিডের উদাহরণ সরবরাহ করার জন্য এই বন্ধনটি এই O তে যাবে আপনার একটি ফ্যাটি অ্যাসিড রয়েছে যা হাইড্রোফোবিক আপনার গ্লিসারল রয়েছে যা হাইড্রোফিলিক এবং সংযুক্ত আপনি নীতিগতভাবে একটি লিপিড পেতে পারেন C16 হল পামিটিক অ্যাসিড এবং কার্বন অণুগুলির মধ্যে থাকা এই সমস্ত বন্ধনগুলি একক বন্ধন তাই এটি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড গ্লিসারল সহ সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড একটি লিপিডের উদাহরণ প্রাথমিকভাবে যা গ্লিসারলের OH ছিল তার পরিবর্তে এখন একটি ফ্যাটি অ্যাসিড এই কোনও একটি OH এর সাথে যুক্ত যদি এস্টার বন্ধনের মাধ্যমে তিনটি ফ্যাটি অ্যাসিড সংযুক্ত হয় গ্লিসেরলের তিনটি অক্সিজেনের সাথে তাহলে আপনি ফ্যাট পান সমস্ত ফ্যাট যা প্রচুর সামাজিক অসুবিধার কারণ হয় তা এটি ছাড়া কিছুই নয় এটি একটি ট্রাইগ্লিসারাইড গ্লিসারল অণুতে তিনটি ফ্যাটি অ্যাসিড সংযুক্ত রয়েছে এবং এটিই আপনার ফ্যাট ফ্যাট হল একটি লিপিড সুতরাং ফ্যাট যা কিছু অসুবিধা সৃষ্টি করে সেগুলি সবই লিপিড একে ট্রাইগ্লিসারাইড বলে কারণ আপনার গ্লিসারল আছে এখানে তিনটি ফ্যাটি অ্যাসিডের জন্য একটি গ্লিসারাইড বন্ড তৈরি হচ্ছে এবং তাই আপনার ট্রাইগ্লিসারাইড থাকে C18 স্টিয়ারিক অ্যাসিড মাখন ছাড়া কিছুই নয় এটি সম্পৃক্ত এটি সম্পৃক্ত হলে আপনি মাখন পাবেন C18 একটি দ্বিবন্ধনের সাহায্যে তেল দেয় মাখন সম্পৃক্ত কারণ কার্বন পরমাণুর মধ্যে সমস্ত বন্ধনগুলি একক বন্ধন এখানে একটি বন্ধন দ্বিবন্ধন যা প্রকৃতপক্ষে কাঠামোতে একটি গিঁট তৈরি করে এবং আপনার একক অসম্পৃক্ত বন্ধনযুক্ত ফ্যাটি অ্যাসিড থাকে তাই আপনি তেল পেয়েছেন আপনি জানেন যে এই পণ্যগুলি কতটা কার্যকর এটি এই পণ্যগুলির আণবিক প্রকৃতি C18 হল মাখন একটি দ্বিবন্ধনযুক্ত C18 তেল অসম্পৃক্ত তেল এই সমস্ত সম্পৃক্ত অসম্পৃক্ত পদ যা চিকিৎসকরা ব্যবহার করেন তা প্রকৃতপক্ষে কার্বন পরমাণুর মধ্যে বন্ধনের প্রকৃতি বোঝায় এটি ত্রিমাত্রিক গঠন আসুন আমরা এর কয়েকটি অংশে মনোনিবেশ করি এর অনেকগুলি অংশ রয়েছে যা নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই যেমনটি আমি বলেছিলাম এটি দ্বিস্তরীয় কোষ পর্দা এটি কোষকে আবৃত রাখে এটি কোষ পর্দার একটি অংশ ধরে নিন যে এটি বিভিন্ন দিকে প্রসারিত হচ্ছে এবং আপনি দেখুন এটি কীভাবে কোষটিকে আচ্ছাদিত করে এই প্লাজমা পর্দায় প্রচুর প্রোটিনের সাথে লিপিডের একটি দ্বিস্তর রয়েছে যা লিপিড এবং প্রোটিনের একটি তরল মোজাইককে ঘিরে থাকে তারপরে আরও বিভিন্ন জিনিস রয়েছে যা আমরা এখনই চিন্তা করব না যদি আগ্রহী হন তবে আপনি এই ভিডিওটি দেখতে পারেন আমার মনে হয় এটি বারো নম্বর ভিডিও এটি আপনার প্লাজমা পর্দার ধারণা বাড়িয়ে তুলবে আসুন আমরা এটি আরও ভালভাবে বোঝার চেষ্টা করি আমি প্লাজমা পর্দার একটি অংশ নিচ্ছি একটি দ্বিমাত্রিক চিত্র এটি লিপিডের দ্বিস্তর আপনার এখানে হাইড্রোফিলিক মাথা রয়েছে হাইড্রোফিলিক মানে জলের প্রতি আসক্তি তাই যখন এটি জলের সংস্পর্শে আসে তখন এটি জলের দিকে ঝুঁকতে থাকে আপনার এই হাইড্রোফোবিক লেজ থাকে অন্য কথায় এটি গ্লিসারল অণুর একটি অংশ হতে পারে এবং এটি বিভিন্ন ফ্যাটি অ্যাসিড হতে পারে সাধারণত এখানে দুটি ফ্যাটি অ্যাসিড রয়েছে এবং এটিই এখানে ফুটিয়ে তুলেছে এগুলি হল ফ্যাটি অ্যাসিড এটি সম্ভবত সম্পৃক্ত এটি সম্ভবত অসম্পৃক্ত এখানে আরও কিছু অণু রয়েছে যা হাইড্রোফিলিক তারা জল পছন্দ করে এগুলি হাইড্রোফোবিক অণু এবং এটি এই জুটির একটি কাঠামো ফুটিয়ে তুলেছে আর কিছু না ফসফোলিপিড গ্লাইকোলিপিড এবং কোলেস্টেরল হল প্রধান লিপিড যা একটি প্রাকৃতিক পর্দায় পাওয়া যায় অন্য কথায় আমরা ট্রাইগ্লিসারাইড দেখেছি গ্লিসারল অণু ট্রাইগ্লিসারাইডে রূপান্তরিত হচ্ছে এটি একটি উদাহরণ ছিল ফসফোলিপিডগুলি আলাদা এটি আমরা পরে দেখব গ্লাইকোলিপিড নামে আরও একটি অণু আছে যেখানে এই অংশটি আলাদা এবং কোলেস্টেরল সম্পূর্ণ আলাদা অণু আমরা কিছুক্ষণের মধ্যে তা দেখতে পাব কোলেস্টেরল একটি খুব সাধারণ পরিচিত অণু এটি অনেক অসুবিধার কারণ বলে মনে করা হয়েছিল আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এখন কোলেস্টেরল সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি বদলেছে তবে তা যাইহোক এটি জনপ্রিয় সুতরাং এটি কি তা জানা খুব আকর্ষণীয় হবে এটি একটি ফসফোলিপিড বিশেষত ফসফ্যাটিডিল কোলিন এগুলি ফ্যাটি অ্যাসিডের শৃঙ্খল হাইড্রোফোবিক লেজগুলি এখানে রয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে এটি গ্লিসারল অণু এখানে তিনটি কার্বন শৃঙ্খল এবং এগুলির দুটি O অণু ফ্যাটি অ্যাসিডের সাথে সংযুক্ত তৃতীয় O অণু একটি ফসফেট 'PO4 ' গ্রুপের সাথে সংযুক্ত আছে এবং তারপরে একটি কোলিন গ্রুপ রয়েছে যা ঠিক তার ওপরে আছে একে ফসফ্যাটিডিল কোলিন বলা হয় আপনি দেখতে পাচ্ছেন এটি হাইড্রোফিলিক প্রান্ত এবং এটি হাইড্রোফোবিক লেজ তাই এটি লিপিডের বিভিন্ন প্রয়োজনের সাথে খাপ খায় এটি প্রাকৃতিক পর্দার একটি গুরুত্বপূর্ণ উপাদান এটি কোলেস্টেরল আপনি এগুলি সব এখানে দেখুন এই OH হল হাইড্রোফিলিক অংশ কোলেস্টেরলও একটি লিপিড যা আগে চিকিৎসকরা অনেক সমস্যার কারণ বলে ভেবেছিলেন পর্দায় লিপিডগুলি কীভাবে শিয়ার সংবেদনশীলতা নির্ধারণ করে শিয়ার কতটা সংবেদনশীল বিভিন্ন ধরণের লিপিড রয়েছে সুতরাং উপস্থিত লিপিডগুলির ধরণের উপর নির্ভর করে শিয়ার সংবেদনশীলতার তারতম্য হওয়া উচিত কারণ উপাদানগুলির বৈশিষ্ট্য সামগ্রিক বস্তুটির বৈশিষ্ট্য নির্ধারণ করে আসুন আমরা দেখি এটি কেমন এবং আমাদের প্রয়োজনীয় এটির একটি প্রয়োগ দেখি তার জন্য আসুন আমরা দুটি লিপিড দ্বি স্তর বিবেচনা করি প্রথম দ্বি স্তরটি কেবল স্টিয়ারিক অ্যাসিডযুক্ত ফসফগ্লিসারাইড দ্বারা তৈরি C18 C18 সম্পৃক্ত এবং অন্যটি ওলেইক এবং স্টিয়ারিক অ্যাসিডযুক্ত ফসফগ্লিসারাইড দিয়ে তৈরি ওলেইক যেমন আপনি জানেন যে একটি অসম্পৃক্ততা রয়েছে স্টিয়ারিক অ্যাসিডের কোনও অসম্পৃক্ততা নেই যদি উভয় সম্পৃক্ত হয় যেমন স্টিয়ারিক অ্যাসিড কাঠামোটি এরকম কিছু হবে এটি যদি একটি ওলেইক এবং একটি স্টিয়ারিক হয় তবে স্টিয়ারিকটি সোজা হবে ওলেইকের একটি গিঁট লাগবে তাই এটি এখানে স্টিয়ারিকের তুলনায় আরও জায়গা দখল করবে তাই আমরা যদি উভয় স্টিয়ারিক অ্যাসিডযুক্ত লিপিডগুলি দৃঢ়ভাবে প্যাক করি তবে এটি এমন কিছু প্যাক করবে সঙ্গতভাবে শক্ত প্যাক করা হয়েছে আমি স্বচ্ছতার জন্য কেবল একটি স্তর প্রদর্শন করছি আপনি অন্য দিকে অন্য স্তরটি কল্পনা করতে পারেন যদি ফসফোগ্লিসারাইডগুলিতে স্টিয়ারিক এবং ওলেইক উভয় উপস্থিত থাকে তবে এটি এইভাবে প্যাক করতে চলেছে এর প্রতিটি দ্বারা দখল করা স্থানটি বেশি হবে তাই উভয় স্টিয়ারিক অ্যাসিড প্যাকিংয়ের তুলনায় এটি খুব কম ঘন হবে আলগা প্যাকিংয়ের কারণে 'membrane fluidity' বেশি হবে যদিও এখানে শক্ত প্যাকিংয়ের কারণে 'membrane fluidity' কম হবে এটি সহজেই দেখতে পাওয়া যায় যে শক্তভাবে প্যাক করা জিনিসটি শিথিল প্যাক করা জিনিসটির চেয়ে অনেক বেশি শিয়ারটিকে প্রতিহত করতে পারবে এর তুলনায় সামান্য পরিমাণে শিয়ার ফোর্স এটিকে ছিঁড়ে ফেলতে পারে খুব সহজভাবে কীভাবে কোষ পর্দার কাঠামোটি তার শিয়ার সংবেদনশীলতা নির্ধারণ করে তা এটি লিপিডের কাঠামো বা উপাদানগুলির প্রকৃতি পর্দার কাঠামো নির্ধারণ করে এবং কাঠামোটি তার চরিত্র নির্ধারণ করে উদাহরণস্বরূপ 'membrane fluidity' আলগাভাবে প্যাক করা কাঠামো বেশি শিয়ার সংবেদনশীল হবে ধরুন আমরা কোষগুলি শিয়ার সাপেক্ষে আরও শক্তিশালী করার কথা ভাবছি শিয়ারটি এখানে আমাদের গল্প আমরা কী করব আমাদের অবশ্যই পর্দা সম্পর্কে আরও বুঝতে হবে এবং কোষে কীভাবে পর্দা তৈরি করা হয় বিভিন্ন উপাদানগুলির কাজ কী এবং তারপরে কোনওরকমভাবে কোষটি তৈরি করতে হবে বা আমাদের প্রয়োজনীয় লিপিডগুলি তৈরি করতে হবে যাতে আরও ঘন প্যাকযুক্ত পর্দা থাকে তা আরও শিয়ার সংবেদনশীল কোষ রেখা বা স্তন্যপায়ী কোষগুলি হতে পারে আপনি যদি বায়োরিঅ্যাক্টরে সেগুলি ব্যবহার করতে চান এসম্পর্কে চিন্তা করার এটি একটি উপায় আমি মনে করি এই বক্তৃতার জন্য আমরা এখানে থামব পরবর্তী সাক্ষাৎকারে আমরা আরও চালিয়ে যাব খুব সংক্ষেপে এই বক্তৃতায় আমাদের গল্পটি ছিল শিয়ার সম্পর্কে শিয়ার কী তা আমরা দেখেছি আমরা যা আলোচনা করেছি তা দ্রুত আমাকে সংক্ষেপ করতে দিন আমরা শিয়ার কি তা দেখেছি কিছুটা বিশদে আমি আপনাকে বলেছি শিয়ার কী এবং এটি কোষগুলির ক্ষতি করতে পারে বিশেষত এমন পরিবেশে যেমন একটি বায়োরিয়েক্টর পরিবেশ যা শিয়ারে পূর্ণ মাইক্রোস্কোপিক বা সাব মাইক্রোস্কোপিক উপাদানগুলি জানা প্রয়োজন কারণ উপকরণগুলির বৈশিষ্ট্য তারা নির্ধারণ করে আমরা প্রশ্নটি জিজ্ঞাসা করেছি কোষগুলিতে শিয়ার দ্বারা কী প্রভাবিত হয় এবং আমরা আমাদের প্রথম অনুমানটি নিয়ে এসেছি একটি কোষের খাম একটি কোষ প্রাচীর এবং কোষ পর্দা নিয়ে গঠিত আমরা খুব সংক্ষেপে কোষ প্রাচীর এবং তারপরে কিছুটা বিশদে কোষ পর্দা আলোচনা করেছি আমরা দেখেছি যে এটি লিপিড এবং প্রোটিনগুলির একটি তরল মোজাইক এবং লিপিডগুলি কী যা আমি বলেছি বায়োমোলিকুলের চারটি প্রধান শ্রেণীর মধ্যে একটি লিপিডগুলি জলে অদ্রাব্য অণু হিসাবে সংজ্ঞায়িত হয় যা জৈব দ্রাবক যেমন ক্লোরোফর্মে অত্যন্ত দ্রাব্য এরপরে আমরা কয়েকটি উদাহরণ দেখেছি আমাদের ফ্যাটগুলি আসলে লিপিড মাখন একটি লিপিড তেল লিপিড এবং তারপরে আমরা কিছুটা বিশদে ফসফোলিপিড এবং কোলেস্টেরল আলোচনা করেছি এবং সেখানে আরও একটি ধরণ গ্লাইকোলিপিড রয়েছে এবং এই তিনটি সাধারণত প্রাকৃতিক কোষ পর্দায় পাওয়া যায় আমরা দেখেছি কীভাবে পর্দার বৈশিষ্ট্যগুলি পর্দার শিয়ার সংবেদনশীলতা নির্ধারণ করে এমন একটি ক্ষেত্রও আলোচনা করেছি যেখানে শিয়ার সংবেদনশীলতা সংশোধন করার জন্য আমরা লিপিডগুলি সম্ভবত সংশোধন করতে পারি আসুন পরে আবার দেখা হবে এবং যখন আমরা আবার দেখা করব তখন আমরা আরেকটি গল্প দিয়ে শুরু করব তাহলে দেখা হবে